আজকের অধিবেশনে আমরা ম্যাগনেটিকালী কাপেলড সার্কিট সম্পর্কে আলোচনা করবো বিষয় সম্পর্কে আমাদের আলোচনার শুরু করা যাক আমরা এখন পর্যন্ত যে সার্কিট গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো কন্ডাক্টিভিটলি সংযুক্ত একটি লুপের কারণে পার্শ্ববর্তী লুপের তড়িৎ প্রবাহ প্রভাবিত হচ্ছিল যার অর্থ উভয় লুপ একসাথে যুক্ত ছিল এবং তড়িৎ একটি লুপ থেকে অন্য লুপে প্রবাহিত হচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে দুটি লুপ যা বৈদ্যুতিকভাবে সংযুক্ত হতে পারে বা নাও যুক্ত হতে পারে তবে লুপ দুটির মধ্যে একটির দ্বারা উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে অন্য লুপটি কাপেলড থাকে এই ক্ষেত্রে আমরা এই জাতীয় সার্কিট কম্বিনেশন গুলিকে বলবো ম্যাগনেটিকালী কাপেলড সার্কিট এর একটি অন্যতম উদাহরণ হলো ট্রান্সফর্মার যেখানে বৈদ্যুতিক ডিভাইসটি চৌম্বকীয় সংযোগের ধারণার ভিত্তিতে নকশা করা হয়েছে এখনে ম্যাগনেটিকালী কাপেলড কয়েলগুলি ব্যবহার করে এটি এক সার্কিট থেকে অন্য সার্কিটে শক্তি স্থানান্তর করে ট্রান্সফর্মার গুলি পাওয়ার সিস্টেম নেটওয়ার্কের মূল সার্কিট উপাদান কারণ যখনই আমাদের ভোল্টেজের লেভেল পরিবর্তন করতে হয় যার অর্থ হয় বিদ্যুৎ সিস্টেমের নেটওয়ার্কে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে হয় তখনই আমাদের ট্রান্সফরমার প্রয়োজন এখন প্রথমে দেখা যাক পারস্পরিক আবেশাঙ্ক বা ইন্ডাক্টান্স কি এখন যখন দুটি কন্ডাক্টর বা বলা যেতে পারে যে যখন দুটি কয়েল একে অপরের নিকটবর্তী হয় তখন একটি কয়েলে কারেন্টের দ্বারা সৃষ্ট চৌম্বকীয় ফ্লাক্স গুলো অন্য কয়েলের সাথে লিংক হয় এবং এর ফলে এটি দ্বিতীয় কয়েলে ভোল্টেজ ইনডিউসড হয় এবং এই নির্দিষ্ট ঘটনার নাম মিউচুয়াল ইন্ডাকট্যান্স বা পারস্পরিক আবেশাঙ্ক এখন কিভাবে ইনডিউসড হবে আমরা যদি ফ্যারাডের সূত্র মনে করি তবে বলতে পারি যে কয়েলে উৎপন্ন ভোল্টেজ টার্নের সংখ্যা এবং ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক সুতরাং আমরা ইনডিউসড ভোল্টেজ vNddtলিখতে পারি এখন ফ্লাক্স কারেন্ট i এর জন্য তৈরি হয় সুতরাং আমরা এটা বলতে পারি যে ফ্লাক্স এর কোনো পরিবর্তন কারেন্টের পরিবর্তনের জন্যই হয় তাই আমরা এই নির্দিষ্ট সমীকরণটিকে পুনরায় সাজিয়ে লিখতে পারি vNddididtLdidt এই সমীকরণটি থেকে আমরা ইন্ডাক্টরের কারেন্ট ভোল্টেজ সম্পর্কের ব্যাপারে জানতে পারি এখন এই ইন্ডাকট্যান্সকে সাধারণত স্বাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাক্টান্স বলা হয় কারণ এটি একই কয়েলে সময়ের সাথে সাথে পরিবর্তিত কারেন্ট এবং কয়েলে উৎপন্ন ভোল্টেজের মধ্যে সম্পর্ক এখন আমরা 2 টি কয়েল বিবেচনা করবো এবং আমরা ধরে নিই যে সেগুলির স্বাবেশাঙ্ক L1এবং L2 এবং উভয় কয়েল একে অপরের সান্নিধ্যে রয়েছে এখন এক নম্বর কয়েলের পাক সংখ্যা N1এবং দুনম্বর কয়েল ের পাকের সংখ্যা N2 সরলতার স্বার্থে আমরা ধরে নিই যে দ্বিতীয় ইন্ডাক্টরে কারেন্ট যাচ্ছে না সুতরাং এখন ম্যাগনেটিক ফ্লাক্স 1 যা কয়েল 1 থেকে আসবে এবং তার 2 টি উপাদান থাকে এরমধ্যে একটি উপাদান যা কেবলমাত্র কয়েল 1 এর সাথে লিংক হয় যদি কয়েল 1 এ লিংকড চৌম্বক ফ্লাক্স 11 হয় এবং যদি কয়েল 2 এ লিংকড চৌম্বক ফ্লাক্স 12হয় সুতরাং বলা যায় যে মোট ফ্লাক্স 11112 এখন যেহেতু আমরা জানি যে দুটি কয়েল ফিজিক্যালি পৃথক আছে তারমানে তারা বৈদ্যুতিকভাবে সংযুক্ত নেই সুতরাং আমরা বলতে পারি যে এগুলি কেবল চৌম্বকীয় ভাবে কাপেলড সুতরাং আমরা কয়েল 1 এ ইনডিউসড ভোল্টেজ এর পরিমান লিখতে পারি v1N1d1dtN1d1di1di1dtL1di1dt যেখানে i1কয়েল 1 এর কারেন্ট এবং L1হল কয়েল 1 এর স্বাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাক্টান্স কেবল ফ্লাক্স 12কয়েল 2 এর সঙ্গে যুক্ত তাই কয়েল 2 তে ইনডিউসড ভোল্টেজ v2N2d12dtN2d12di1di1dtM21di1dt M21হল কয়েল 1 এর সাপেক্ষে কয়েল 2 এর মিউচুয়াল ইন্ডাক্টানস এখনM21হল কয়েল 1এ প্রবাহিত কারেন্টের জন্য কয়েল 2 এর ইনডিউসড ভোল্টেজ এর পরিমান এখন ধরলাম দুনম্বর কয়েল এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের পরিমাণ i2 ম্যাগনেটিক ফ্লাক্স 2 যা কয়েল 2 থেকে আসবে তার 2 টি উপাদান থাকে একটি উপাদান 22 যা কেবলমাত্র কয়েল 2কে লিংক করে এবং যদি চৌম্বক ফ্লাক্স 21দুটি কয়েলে লিংক হয় সুতরাং বলা যায় যে মোট ফ্লাক্স 22221 পুনরায় কয়েল 1এর মত আমরা বলতে পারি কয়েল 2তে লিংকড ফ্লাক্স এর পরিমাণ 2 আমরা লিখতে পারি v2N2d2dtN2d2di2di2dtL2di2dt যেখানে i2কয়েল 2 এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট এবং L2হল কয়েল 2 এর স্বাবেশাঙ্ক বা সেলফ ইন্ডাক্টান্স কেবল ফ্লাক্স 21কয়েল 1 এ লিংকড তাই কয়েল 1 তে ইনডিউসড ভোল্টেজ v1N1d21dtN1d21di2di2dtM12di2dt M12হল কয়েল 2 এর সাপেক্ষে কয়েল 1 এর মিউচুয়াল ইন্ডাক্টান্স এখন এই ইন্ডাক্টান্স হলো কোন একটি ইন্ডাক্টরের পাশাপাশি অবস্থিত অন্য ইন্ডাক্টরে ভোল্টেজ ইনডিউসড করার ক্ষমতা এখন যদিও মিউচুয়াল ইন্ডাকট্যান্স সর্বদা একটি পজেটিভ কোয়ান্টিটি তবে মিউচুয়াল ভোল্টেজ Mdidt নেগেটিভ বা পজেটিভ হতে পারে আমরা আমাদের প্রথম সপ্তাহে প্যাসিভ সাইন কনভেনশন নিয়ে আলোচনা করেছি আমরা সেলফ ইনডিউসড ভোল্টেজ Ldidt এর পোলারিটি নির্ণয় করার জন্য প্যাসিভ সাইন কনভেনশন ব্যবহার করতে পারি এখন Mdidt মিউচুয়াল ভোল্টেজের পোলিরিটির জন্য এটি এত সহজ নয় কারণ এটিতে এখন চারটি টার্মিনাল জড়িত সুতরাং কয়েল 1 এর দুটি টার্মিনাল এবং কয়েল 2 এর দুটি টার্মিনাল যেহেতু আমাদের চারটি টার্মিনাল আমরা মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি খুঁজতে সরাসরি প্যাসিভ সাইন কনভেনশন ব্যবহার করতে পারি না এখনMdidtর জন্য সঠিক পোলারিটি কয়েলটির ওরিয়েন্টেশন পরীক্ষা করে তৈরি করা হয়েছে যার অর্থ উভয় কয়েল ফিজিক্যালি আবদ্ধ এবং তারপরে মিউচুয়াল ভোল্টেজের সঠিক পোলারিটি খুঁজে পাওয়ার জন্য আমরা লেঞ্জের ডান হাতের নিয়ম প্রয়োগ করব এখন যেহেতু কয়েলটির নির্মাণের বিবরণ প্রদর্শন করা সহজ নয় যার অর্থ কীভাবে উভয় কয়েল ফিজিক্যালি আবদ্ধ আমরা কী করব আমরা সাধারণত আমাদের সার্কিট বিশ্লেষণের জন্য ডট কনভেনশন ব্যবহার করি সুতরাং এই কনভেনশনের মাধ্যমে 2 টি চৌম্বকীয়ভাবে সংযুক্ত কয়েলগুলির প্রত্যেকটির এক প্রান্তে একটি বিন্দু স্থাপন করা হয় ম্যাগনেটিক ফ্লাক্স বা কারেন্ট প্রবেশের দিকনির্দেশের জন্য সুতরাং আমরা দেখিয়েছি যে কারেন্ট যখন কয়েলটির ডটেড টার্মিনালে প্রবেশ করে তখন কীভাবে মিউচুয়াল ভোল্টেজ ওরিয়েন্টেড হয় চিত্রটি থেকে এখানে বুঝতে পারা যাচ্ছে যে কারেন্ট i1 ডটে প্রবেশ করছে তোমরা যদি অরিয়েন্টেশন দেখতে পাও তবে দেখতে পাবে কোয়েলটি এইরকম ভাবে আবদ্ধ আছে যদি আমাদের কোনও হাতের তালু এমনভাবে রাখি এবং আঙ্গুল এইভাবে কুণ্ডলীটিকে আবদ্ধ রাখে তবে বুড়ো আঙ্গুল হল ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন সুতরাং বুড়ো আঙ্গুলের দিকটি ফ্লাক্স এর দিকে নির্দেশ করে সুতরাং এখানে কারেন্ট i1 ভিতরে প্রবেশ করছে এবং 12 ফ্লাস্ক বেরিয়ে আসছে 12 ফ্লাস্ক ২ নম্বর কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে এবং ডিরেক্সন হলো ঘড়ির কাঁটার দিকে একইভাবে ২নম্বর কয়েলে i2 কারেন্ট ডটে প্রবেশ করছে এবং ভোল্টেজের পোলারিটি পোজিটিভ যেখানে ডট সংযুক্ত রয়েছে এই অবস্থানটইও পোজিটিভ যেখানে সুতরাং আমরা ডান হাতটি একইভাবে রাখবো যেমনটি আমরা এই ক্ষেত্রে করেছি তখন আমাদের বুড়ো আংগুল টি নীচের দিকে থাকবে আবার 21প্রথম কয়েলের সঙ্গে ঘড়ির কাটার দিকে লিঙ্কড রয়েছে সুতরাং এখন এই বিশেষ ক্ষেত্রে ডট ইতিমধ্যে স্থাপন করা হয়েছে সুতরাং আমরা মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি নির্ধারণ করার জন্য ডট কনভেনশনে বিন্দুগুলি কীভাবে তাদের রাখব তা আমরা ভাববো না আমরা দেখবো এই অবস্থায় কিভাবে মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি নির্ধারণ করতে পারি এখন প্রথমে ডট কনভেনশনটি আলোচনা করবো যদি কোনও কয়েলের ডটেড টার্মিনালটিতে কারেন্ট প্রবেশ করে তবে দ্বিতীয় কয়েলের মিউচুয়াল ভোল্টেজের রেফারেন্স পোলারিটি দ্বিতীয় কয়েলের ডটেড টার্মিনালে পোজেটিভ হয় সুতরাং কারেন্ট যদি এখানে প্রবেশ করে তবে আবেশাঙ্ক পোজেটিভ হবে যদি কারেন্ট একটি কয়েল থেকে বাইরের দিকে বেরিয়ে যায় তবে মিউচুয়াল ভোল্টেজ সেকেন্ড কয়েলে সর্বদা নেগেটিভ হবে সুতরাং এর মানে হল দ্বিতীয় কয়েল ের ডটেড টার্মিনালে মিউচুয়াল ভোল্টেজ নেগেটিভ হবে সুতরাং মিউচুয়াল ভোল্টেজের রেফারেন্স পোলারিটি আবিষ্ট কারেন্টের দিকের উপর এবং কাপেলড কয়েলের ডটের উপর নির্ভর করে সুতরাং এই দুটি জিনিস মিউচুয়াল ভোল্টেজের রেফারেন্স পোলারিটি খুঁজে বের করার জন্য গুরুত্বপূর্ণ এই নির্দৃষ্ট বিষয়টি কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝা যায় এই নির্দৃষ্ট চিত্রটি থেকে বোঝা যাচ্ছে মিউচুয়াল ভোল্টেজ v2এর সাইন v2 এর রেফারেন্স পোলারিটির এবং কারেন্ট i1 উপর নির্ভর করে যদি আমরা দেখতে পাই কারেন্ট i1ডট এর ভেতরের দিকে প্রবেশ করছে তবে দ্বিতীয় কয়েল ের রেফারেন্স পোলারিটি v2 পজেটিভ হবে কারণ i1 কয়েল 1 এর ডটেড টার্মিনালে প্রবেশ করে এবং v2 কয়েল 2 এর ডটেড টার্মিনালে পজেটিভ হয় মিউচুয়াল ভোল্টেজ Mdi1dt ধনাত্মক হবে এখন এক্ষেত্রে i1 কয়েল 1 এর ডটেড টার্মিনালে প্রবেশ করছে তবে v2 কয়েল 2 এর ডটেড টার্মিনালে নেগেটিভ কারণ v2 এর পোলারিটি ডটেড টার্মিনালের বিপরীতে সুতরাং মিউচুয়াল ভোল্টেজ হবে Mdi1dt এখন একইভাবে এই ক্ষেত্রে কারেন্ট দ্বিতীয় কয়েলে প্রবাহিত হবে সুতরাং i2 দ্বিতীয় কয়েলে প্রবাহিত হচ্ছে যার অর্থ i2 ডট ছেড়ে বেরিয়ে যাচ্ছে সুতরাং এর অর্থ যদি বিন্দুটি ছেড়ে চলে যায় তবে মিউচুয়াল ইনডিউসড ভোল্টেজের মান নীচের দিকে টার্মিনালে নেগেটিভ এবং ডট টার্মিনালে পোজেটিভ হবে একই ভাবে i2এর ক্ষেত্রে যখন i2 ডট থেকে প্রস্থান করছে তখন ডট টার্মিনালে দ্বিতীয় কয়েলে ভোল্টেজের পোলারিটি নেগেটিভ হবে সেক্ষেত্রে ইনডিউসড মিউচুয়াল ভোল্টেজ Mdi2dt হবে তোমরা এখানে ডট থেকে প্রস্থান করছো এবং বিন্দুতে ভোল্টেজের পোলারিটি নেগেটিভ এর অর্থ হল যে ইনডিউসড মিউচুয়াল ভোল্টেজ Mdi2dt হবে যা ধনাত্মক এখন আমরা সেই সার্কিটটি বিবেচনা করবো যেখানে কয়েলগুলি বৈদ্যুতিকভাবে সংযুক্ত রয়েছে সুতরাং তোমরা দেখতে পাচ্ছো যে কয়েল L1 ফিজিক্যালি এবং চৌম্বকীয়ভাবে L2 এর সাথে সংযুক্ত রয়েছে এখন এই ক্ষেত্রে যদি কারেন্ট বিন্দুর অভ্যন্তরে যায় এবং তবে মোট আবেশাঙ্ক হবে দুটির যোগফল এর মানে LL1L22M⇒সিরিজ সহায়তা সংযোগ একইভাবে দ্বিতীয় ক্ষেত্রে যেখানে কারেন্ট i ডোটে প্রবেশ করেছে এবং কারেন্ট i আবার বিন্দুটি থেকে বেরিয়ে যাচ্ছে যার অর্থ পারস্পরিক আবেশাঙ্ক বিপরীত দিক হবে এবং মোট আবেশাঙ্ক LL1L2 2M পাবো কারণ এটাকে বলা হয় বিপরীত সংযোগ কারেন্ট যা এক দিক থেকে বিন্দুর ভিতরে চলে যাচ্ছে তবে অন্য দিক থেকে বিন্দুটি থেকে প্রস্থান করছে সুতরাং এখন আমরা বলতে পারি যে আমরা মিউচুয়াল ভোল্টেজের পলারিটি নির্ধারণ করতে জানি এখন কয়েকটি সার্কিট সমাধান করা যাক যাতে আমরা বুঝতে পারি যে কিভাবে আমরা আমাদের সার্কিট বিশ্লেষণে মিউচুয়াল আবেশাঙ্ককে অন্তরভুক্ত করতে পারি আমরা এই চিত্রটি দেখি যেখানে আমাদের নিকটবর্তী 2 টি কয়েল জুড়ে যথাক্রমে v1 এবং v2 ভোল্টেজ প্রয়োগ করা হয়েছে সুতরাং এই দুটি কোয়েল ম্যাগনেটিক্যালি কাপেলড সুতরাং আমরা উভয় পদক্ষেপের জন্য সমীকরণগুলি লিখতে কিরশ্চপস ভোল্টেজ সুত্রKirchhoff's voltage law ব্যবহার করতে পারি সুতরাং কয়েল 1 এর জন্য v1i1R1L1di1dtMdi2dtV1R1jωL1I1jωMI2 এখন এখানে উভয় ক্ষেত্রেই কারেন্ট বিন্দুর অভ্যন্তরে যাচ্ছে এই জন্য দুই দিকে রেফারেন্স পোলারিটির পজেটিভ ম্যাগনেটিক কাপলিং এর জন্য মিউচুয়াল ইন্ডাকট্যান্স মিউচুয়াল ভোল্টেজ পজিটিভ হবে এখন দ্বিতীয় কয়েলের জন্য আমরা লিখতে পারি v2i2R2L2di2dtMdi1dtV2R2jωL2I2jωMI1 এখন আমরা অন্য একটি উদাহরণ গ্রহণ করি যেখানে আমরা এই সার্কিটটিকে বিবেচনা করবো যেখানে সার্কিটের প্রথম অংশে ভোল্টেজ V সংযুক্ত রয়েছে এবং দ্বিতীয় অংশে লোড যুক্ত রয়েছে এখন কয়েল 1 তে KVL প্রয়োগ করে পাই VZ1jωL1I1 jωMI2 দ্বিতীয় কয়েলে KVL প্রয়োগ করে পাই 0ZLjωL2I2 jωMI1 সার্কিটের I1 এবং I2 এর মান গণনা করার জন্য এখন একটি উদাহরণ নেওয়া যাক সুতরাং এই ক্ষেত্রে আমরা120°ভোল্টেজ প্রয়োগ করেছি এবং দ্বিতীয় কয়েলে আমরা রোধ হিসাবে 12 ওহম প্রয়োগ করেছি আমরা আবার KVL ব্যবহার করব 12 j4j5I1 j3I20⇒jI1 j3I212 2 নম্বর মেসের জন্য j3I112j6I20⇒I1I2 2 নম্বর মেসের সমীকরণ ব্যবহার করে পাই j24 j3I212 সুতরাং I2124 j291∠1404°A প্রদত্ত কারেন্ট I1 I12 j4I21301∠ 4939°A সুতরাং তোমরা KVL ব্যবহার করে এই ধরনের ম্যাগনেটিক্যালি কাপেলড সার্কিট গুলো সমাধান করতে পারবো সুতরাং তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে তা হল কীভাবে মিউচুয়াল ভোল্টেজের পোলারিটি খুঁজে বের করবে সুতরাং এখন আমরা আমাদের আজকের অধিবেশন বন্ধ করতে পারি এখানে আমরা আলোচনা করলাম ম্যাগনেটিক্যালি কাপেলড সার্কিট সম্পর্কে আমরা পরবর্তী অধিবেশনে ম্যাগনেটিক্যালি কাপেলড সার্কিটগুলির বিষয়ে আমাদের আলোচনা চালিয়ে যাবো যেখানে আমরা ম্যাগনেটিক্যালি কাপেলড সার্কিটের সঞ্চিত শক্তি সম্পর্কে আলোচনা করবো এবং আমরা দেখবো আদর্শ ট্রান্সফর্মার এবং এর বিভিন্ন সমীকরণ ধন্যবাদ